নমস্কার আমরা পরিষেবা বিতরণ সম্পর্কে গত কয়েকটি ক্লাসে আলোচনা করেছি এতদিনে নিশ্চ়ই বুঝতে পেরেছেন যে পন্যের মত পরিষেবাকেও বিতরণ করতে হবে গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্যবা গ্রাহকদের টেনে আনার জন্য পণ্যের ক্ষেত্রে যেরকম পরিষেবার ক্ষেত্রেও বিতরণ করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে ট্রানজাকশন এর সংখ্যা কম করা এবং সামগ্রিকভাবে লেনদেনের ব্যয় কম করা যেটা বিশেষত গ্রাহকের দৃষ্টিকোণ থেকে বিশেষ প্রয়োজন এবং এই লেনদেনের ব্যয়গুলি আর্থিক ভাবে হতে পারে কিংবা অন্যভাবেও হতে পারে প্রাথমিক ভাবে পরিষেবা বিতরণে যখন আমরা লোকেশন এর খোঁজ করি আমরা সব সময় গ্রাহকদের সুবিধা অনুযায়ী লোকেশন খোঁজ করার চেষ্টা করি সুতরাং গ্রাহকদের সুবিধা সুবিধা এবং সুবিধাই হল মন্ত্র যা আমাদের বিতরণ নেটওয়ার্ক স্ট্রাটেজিকে এগিয়ে যেতে সাহায্য করবে অবশ্য কখনও কখনও আমরা একটি নির্দিষ্ট পরিষেবা বিতরণ পয়েন্ট এমন কোন স্থানে করতে পারি যেখানে পরিকাঠামো এবং রিসোর্স উপলব্ধ আছে সুতরাং যদি আপনি একটি বড় মল নির্মাণ করবেন যেটি বিভিন্ন ধরণের অথবা একই ধরনের পরিষেবার বিতরণের আউটলেট হিসাবে কাজ করবে আপনি এটি কখনও কখনও মূল মেট্রো অঞ্চলের বাইরেও করতে পারেন যেখানে পৌঁছতে গ্রাহকদের কিছুটা ভ্রমণও হয়ে যাবে তবে পার্কিং এবং অন্যান্য নন আর্থিক খরচা রিয়েল এস্টেট এবং অন্যান্য পারিকাঠামোগত পরিষেবার খরচা দেখলেসামগ্রিক ভাবে মেট্রোর বাইরের অবস্থান সস্তা পড়তে পারে যা পরিষেবা সরবরাহকারীর পক্ষে এবং শেষে সেবা গ্রাহকের জন্যও ও উপকারী হবে পরিষেবা বিতরণ সম্পর্কে আমাদের অধিবেশন শেষ করতে আজ আমি এই প্রসঙ্গে আরও কয়েকটি ইস্যু গভীরভাবে আলোচনা করতে চাই সুতরাং এই সেশানটিকে আমরা পরিষেবাগুলির নেটওয়ার্ক হিসাবে টাইটেল দিচ্ছি নেটওয়ার্ক কারণ এটি একটি আধুনিক শব্দ যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এটি ভ্যালু কনস্তেলেশন এবং ভ্যালু নেটওয়ার্ক বা পরিষেবাগুলিতে ভ্যালু তৈরির নেটওয়ার্ক দৃষ্টিভঙ্গি আপনি মনে রাখবেন যে আমরা আলোচনা করছিলাম যে এই চিত্রের উপরের অংশতে যে বিজনেস মডেল দেখানো হয়েছে সেগুলি এখন আধুনিক ধারণার দিকে এগিয়ে চলেছে যেখানে গ্রাহকদের নেটওয়ার্ক রয়েছে পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্ক রয়েছে এবং সবকিছুর মাঝখানেও নেটওয়ার্ক আছে এটি স্পষ্ট করার জন্য আসুন উদাহরণস্বরূপ এই চিত্রটি দেখুন এটি যে কোনও আধুনিক মলের অভ্যন্তর বা বড় শপিং সেন্টার হতে পারত তবে বাস্তবে এটি ভারতের আধুনিক বিমানবন্দরগুলির মধ্যে একটির ভিতরের দৃশ্য আপনারা জানেন যে ভারতে দুটি আধুনিক বিমানবন্দর রয়েছে একটি দিল্লিতে এবং অন্যটি মুম্বাইয়ে এবং ছবিটি এই দুইটি বিমানবন্দরের কোন একটি অথবা বিশ্ব জুড়ে যে কোনও বিমানবন্দরগুলির অভ্যন্তরীণ ধরণ হতে পারে এটি এখানে যেমন দেখান হয়েছে এটি কোনও শপিংমল বা বৃহত্তর সুপারমার্কেট চেইনের অভ্যন্তর হতে পারে কারণ হল আজ বিমানবন্দরগুলি কেবল উড়ানের সাথে সম্পর্কিত পরিষেবার নেটওয়ার্ক নয় এখানে অনেকগুলি মানে 100 বা 1000 বিমান সারা দিনে ল্যান্ডিং করে টেক অফ করে এবং বিমানের এই ল্যান্ডিং ও টেক অফ নেটওয়ার্ক এর সাথে সম্পর্কিত আরও অনেক পরিষেবা রয়েছে যেমন জ্বালানী সরবরাহ বিমানের রক্ষণাবেক্ষণ ব্যাগেজ লোডিং এবং আনলোডিং যাত্রী লোডিং এবং আনলোডিং এবং অন্যান্য সমস্ত ধরণের পরিষেবা যা একটি আধুনিক বিমানবন্দরকে সত্যই একটি খুব বড় পরিষেবা কারখানায় পরিণত করে তবে এই ধরণের ফিজিক্যাল রিসোর্স হেভী বিশাল পরিকাঠামো যুক্ত পরিষেবা নেটওয়ার্কগুলি প্রায়ই বিভিন্ন ধরণের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নেটওয়ার্কগুলির কম্প্লিমেন্টারি বা পরিপূরক হয় সম্প্রতি নরওয়েতে একটি সম্মেলনে গিয়েছিলাম তখন আমি ফিনল্যান্ডের মূল বিমানবন্দর হেলসিঙ্কি থেকে ট্রন্ডহাইমে গিয়েছিলাম এটি নরওয়ের একটি আকর্ষণীয় ছোট বিমানবন্দর একটি সুন্দর শহর এবং সেখানে একটি বড় বিশ্ববিদ্যালয়ের স্থাপনা করা হয়েছে এখন নেটওয়ার্ক অ্যাক্সেস করে প্রয়োজনীয় পদক্ষেপগুলি নেওয়া যেমন চেক ইন ব্যাগেজ ডিপোজিট বা ব্যাগেজ ড্রপ করার বেশীরভাগ কাজই আমার কম্পিউটার থেকে হোটেল রুমে বসে হয়ে যায় সুতরাং আমি আসলে ওয়েব চেক ইন করে কম্পিউটার থেকে আমার বোর্ডিং পাসটি প্রিন্ট করিয়ে নিয়েছিলাম আমি আমার স্মার্ট ফোনে বোর্ডিং কার্ডের কনফর্মেশন বা একটি ভিউ পেয়েছিলাম যা বিমানবন্দরে পুরোপুরি গ্রহণযোগ্য ছিল এবং আমি যখন বিমানবন্দরে পৌঁছলাম তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে আমাদের বিমানবন্দরে অটোমেশন এবং সেল্ফ সার্ভিস প্রযুক্তির ব্যবহার সত্যি সত্যিই কতটা এগিয়ে গেছে এখানে আমি আমার ফাইনাল বোর্ডিং কার্ডটি প্রিন্ট করে নিলাম আমি আমার ব্যাগগুলি ওজন করে এবং সেই অনুসারে লাগেজ ট্যাগগুলি প্রিন্ট করে নিলাম আমি নিজেই ট্যাগিং করে এটিকে একটি নির্দিষ্ট পথে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে বারকোড রিডার ছিল এবং একবার আমার ব্যাগেজ স্ট্রিপগুলি রিড হওয়ার পরে আমি সেগুলি নিজেই কনভেয়ারে রেখে দিয়েছিলাম ব্যাগটি চলে গিয়েছিল এবং এটিকে ঠিকঠাক ফিরে পেয়েছিলাম যখন আমি গন্তব্য স্থলে পৌঁছলাম তাছাড়া সুরক্ষা চেক প্রক্রিয়ার কথা যদি বলি ফিজিক্যাল সুরক্ষা চেক ব্যবস্থাও ছিল তবে বোর্ডিং কার্ডটি পরীক্ষা করা এবং সঠিক গেটের দিকে যাওয়ার গাইডেন্স করা সবকিছু স্বয়ংক্রিয়ভাবে করা হয়েছিল বারকোডগুলির মাধ্যমে ট্যাগগুলি এবং অন্যান্য কাজগুলি আরএফআইডিএর মাধ্যমে ঘটেছিল এর ফলে আমার ফ্লাইটটি শুরুর আগে বিমানবন্দরে প্রচুর সময় খালি পাওয়া গেল এবং এটি কেনাকাটার জন্য আমার সময়কে আরও বাড়িয়ে দিল সুতরাং এই কারণেই আধুনিক বিমানবন্দর গুলি প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা বা নেটওয়ার্কের কোনও অংশের আউটসোর্সিং করা বা নেটওয়ার্ক এর কিছু অংশ এয়ারপোর্টের সীমানার বাইরে নিয়ে যাওয়া ইত্যাদি করছে সুতরাং সাইবার নেটওয়ার্কের দ্বারা এই ধরনের বিতরণ করে তারা অনেক ভ্যালু যোগ করছে ভোক্তাদের কনভেনিয়েন্সের ক্ষেত্রে ডিউটি ফ্রি শপিং ইত্যাদির মতো বিভিন্ন ভ্যালু সংযোজন পরিষেবার জন্য ভোক্তাদের সুযোগ করে দিচ্ছে ইত্যাদি সামগ্রিকভাবে আমি মনে করি এর ফলে ভোক্তার ঝামেলা কমে কোন লাইন থাকে না চেক ইন্ ক্লার্কের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় না এবং ভ্রমণকারীরা বিমানবন্দরে দোকানগুলিতে এবং রেস্তোঁরাগুলিতে দীর্ঘ সময় ব্যয় করেন এবং এর মাধ্যমে সম্ভবত বেশি আয় করার সুযোগের সৃষ্টি হয় তবে ভাববেন না যে দুর্দান্ত অত্যন্ত সক্ষম পরিষেবা নেটওয়ার্কগুলির এই বিশাল পরিকাঠামো উচ্চ প্রযুক্তির স্থাপনা ইত্যাদির প্রয়োজন হবেই

কারণ মুম্বাইয়ের বিখ্যাত ডাব্বাওয়ালাদের মতো উদাহরণ রয়েছে খুব অল্প তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি আশ্চর্যজনক পরিষেবা নেটওয়ার্ক তারা দুর্দান্ত তথ্য এবং কোডিং কৌশল ব্যবহার করে তবে আমরা সাধারণত আইসিটি বলতে বুঝি মোবাইল ফোন ইন্টারনেট কম্পিউটার যা এই দুর্দান্ত বিশ্বখ্যাত সার্ভিস নেটওয়ার্ক দ্বারা ব্যবহৃত হয় না এই পরিষেবা নেটওয়ার্কটি শিক্ষাবিদ অনুশীলনকারীরা সাপ্লাই চেইনের বিশেষজ্ঞরা দ্বারা প্রশংসিত হয়েছে সবার সাথে এই দুর্দান্ত নেটওয়ার্কটি দেখুন এবং প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যখনই তারা আইআইটি বা আইআইএম এ আসে বা তাদের প্রতিনিধিরা অন্যান্য বিভিন্ন সম্মেলনে যান যেমন কীভাবে আপনি এই বিতরণ নেটওয়ার্কের রোবাস্টনেস নিশ্চিত করেন বা আপনি কীভাবে গ্রথের সাথে মোকাবিলা করবেন বা যদি আরো কম্পিটিটার এসে যায় তাহলে কি হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে ডাব্বাওয়ালা রা ও কি নিজেদের পরিবর্তন করবে আসুন তাদের কয়েকটি চমত্কার পরিসংখ্যান দেখে নেওয়া যাক এই পরিসংখ্যান বেশ কয়েক বছরের পুরানো আমি নিশ্চিত যে এখন সমস্ত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে যখন এই পরিসংখ্যান নেওয়া হয়েছিল এবং যখন এই বিশেষ গবেষণাটি করা হয়েছিল তাদের প্রায় 175000 200000 ক্লায়েন্ট ছিল যার অর্থ এর দ্বিগুণ মানে প্রায় 350000 ডেলিভারি করা হতো এবং এই সংখ্যাটি এখন হয়তো হাফ মিলিয়নে পৌঁছে গেছে কারণ কোনও নির্দিষ্ট গ্রাহকের অর্থ একটি ডাব্বা বা একটি টিফিন বাক্স খালি ডেলিভারি করা যা গতকাল ব্যবহৃত হয়েছিল এবং গ্রাহকদের অফিসে পৌঁছে দেওয়ার জন্য নতুন ডাব্বা বা টিফিন বাক্স গ্রাহকের বাড়ি থেকে নেওয়া এই পরিষেবা সম্পর্কে আপনারা সবাই জানেন মূলত এই পরিষেবাটি আপনার বাড়ি থেকে তাজা রান্না করা লাঞ্চ সংগ্রহ করে বোম্বের অন্য প্রান্তে সরবরাহ করে কারণ বোম্বাইয়ের লোকেরা বেশিরভাগ শহরতলিতে বাস করে এটি আপনার শহরতলির বাড়ি থেকে সংগ্রহ করা হয় এবং তারপরে মুম্বাইয়ের অফিস এলাকা মুম্বাইয়ের শহর কেন্দ্রে সরবরাহ করা হয় সুতরাং এটি মুলুন্ড বা ভান্ডুপ থেকে নেওয়া যেতে পারে এবং নারিমন পয়েন্ট বা ওয়ার্লিতে সরবরাহ করা হবে সরাসরি আপনার টেবিলে বা আপনার লাঞ্চের ঘরে এবং কোন ভুল না করে সুতরাং সঠিক ডাব্বা বাছাই করা হয় সঠিক টিফিন বাক্স বেছে সঠিক টিফিন ক্যারিয়ারটি সঠিক বাড়ি থেকে তুলে নেওয়া হয় এবং সঠিক টেবিলের সঠিক অফিসে সঠিক গ্রাহকের কাছে সরবরাহ করা হয় দুর্দান্ত নির্ভুলতা প্রতিদিন তারা আগের দিনের খালি টিফিন বাক্স ফেরত দিয়েসদ্য ভরাটিফিন বাক্সটি তুলে নিয়ে যায় এবং জনসাধারণের পরিবহণের 75 কিলোমিটার যেটি মূলত বোম্বাইয়ের শহরতলির রেলপথটি খাবারের ট্রাঙ্ক লাইন হিসাবে কাজ করে এবং সবচেয়ে আশ্চর্যজনক সত্য যে আমরা সিক্স সিগমা সম্পর্কে কথা বলি যেখানে ব্যর্থতার হার মিলিয়ন প্রতি দুটি অংশ এবং এই লোকদের ব্যর্থতার হার পনেরো মিলিয়ন প্রতি একটি চমত্কার কোয়ালিটি রেকর্ড এদের রেভিনিউ ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আপনারা যদি পুরো প্রসেসটা দেখতে চান আপনারা ইউটিউব অথবা গুগোল এ গিয়ে বিভিন্ন ধরনের মেটেরিয়াল পেয়ে যাবেন এবং সামনাসামনি এই প্রসেসটা হচ্ছে এরকম দেখতে পারবেন ডাব্বাওয়ালা প্রতিষ্ঠানের কাঠামো খুব সহজ এটি কেবল একটি সহজ তিন স্তরের কাঠামো এবং সেখানে গ্রুপ রয়েছে এবং বেশিরভাগ লোক যারা নিযুক্ত আছেন তারা কর্মচারী নন তারা এই সামগ্রিক অপারেশন থেকে যে সারপ্লাস তৈরি হয় সেটা ভাগ করে নেন সুতরাং তাদেরকে আমরা এন্ত্রেপ্রেনিউর বা উদ্যোক্তা বলতে পারি সুতরাং এটি আসলে উদ্যোক্তাদের একটি সমবায় এবং তাদের মধ্যে সাংস্কৃতিকভাবে খুব মিল রয়েছে তাদের মধ্যে অনেকেই হয়তো গ্রাজুয়েট নয় তারা হয়তো স্কুল লেভেল পর্যন্ত পড়াশোনা করেছে অতএব শিক্ষা প্রাথমিক লেভেলের কিন্তু তুখোড় বুদ্ধি আছে এই রকম লোক দেখেই তারা রিক্রুট করে তাদের কথা বেশিরভাগ লোকের মুখে মুখে সব দিকে ছড়িয়ে পড়েএবং রেফারেল থেকেও নতুন গ্রাহক এসে যায় সুতরাং এটি গ্রাহককে ব্যবসাতে জড়িয়ে রাখার আদর্শ উদাহরণ যেখানে গ্রাহক নিজেকে বেছে নিয়েছে মার্কেটিয়ার হিসাবে সুতরাং যদি আপনি তাদের নতুন গ্রাহকদের বার্ষিক বৃদ্ধির দিকে লক্ষ্য করেন তবে বলা হয়ে থাকে যে ৮০ শতাংশ বা তার বেশি গ্রাহকরা এক্সিস্টিং গ্রাহকদের রেফারেলের মাধ্যমে আসছেন বা এক্সিস্টিং গ্রাহকরা ইন্ট্রোডিউস করেছেন সেখানে যে লোকেরা কাজ করে তাদেরও কাজের প্রতি মনোভাব একই ধরনের তারা খুব হাসিখুশি থাকে এবং লোকেদের তাদের সাথে কাজ করতে খুব ভালো অনুভূতি হয় এটি আজকের দিনে গুরুত্বপূর্ণ যে ডাব্বাওয়ালা রা এমনএকটি সময়ে গ্রাহকের বাড়িতে যায় যখন লোকেরা অফিস স্কুল এবং কলেজগুলিতে থাকে সুতরাং আপনাকে খুব সুরক্ষিত এবং নিরাপদ বোধ করা উচিত যে কোনও ব্যক্তি কোনও কিছু সংগ্রহের জন্য আপনার বাড়িতে আসছে সুতরাং এই স্তরের সুরক্ষা নিয়ে যদি কথা বলি যখন আমরা ট্যাক্সি ড্রাইভারদের সম্পর্কে এত কিছু শুনি কোন অপরাধকরার ব্যাপারে বা অন্য কোনও ভাড়া নেওয়া গাড়ি চালকরা কিছু জঘন্য অপরাধের মধ্যে জড়িত হচ্ছেন মুম্বইয়ের ডাববাওয়ালাদের সেই ক্ষেত্রে এক দারুণ রেকর্ড রয়েছে তারা একটি সহজ রিলে সিস্টেম ব্যবহার করে থাকেন ডাব্বা গুলি ধরুন ভান্ডুপের একটি নির্দিষ্ট অঞ্চলের বাড়ী গুলি থেকে তুলে নিয়ে রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয় কোনও নির্দিষ্ট ব্যক্তি একটি বিশেষ অঞ্চল থেকে নেয় এবং এইভাবে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পিকআপ কর্মী সংগ্রহ করে তারপরে তারা জমায়েত হন এই মুলুন্ড স্টেশন বা ভান্ডুপ স্টেশনে এবং তারপরেএগুলি ট্রেনে উঠবে এবং তারপরে অন্য প্রান্তে ওয়ারলি বা নারিমন পয়েন্ট বা ভিক্টোরিয়া টার্মিনাস বা চার্চ গেটে নামানো হবে তারপরে এগুলি আবার একটি হাব এবং স্পোকhub spoke পদ্ধতির মাধ্যমে বিতরণ করা হবে যাতে শেষ পর্যন্ত সেগুলি খুব দ্রুত গন্তব্যে পৌঁছে যায় সুতরাং কল্পনা করুন যে এই সমস্ত ডাব্বাগুলি প্রায় 2 ঘন্টার ব্যবধানে পিকআপ এবং ডেলিভারি করা হয় তার ফলে খাবারটি এখনও প্রায় গরম এবং তাজা সুতরাং খুব তাড়াতাড়ি রান্না করা খাবার প্রায় 30 কিলোমিটার দূরত্ব থেকে গন্তব্যে এবং নির্দিষ্ট জায়গায় গিয়েআপনার টেবিলে পৌঁছে যাবে তারা কোডিং সিস্টেম ব্যবহার করে আমি আপনাদের দেখাবো কোডিং সিস্টেম এর উদাহরণ যেমন আপনারা এই উপরের লাইনে দেখছেন এটি খুব সহজ কোডিং সিস্টেম তারা ব্যবহার করে যেটা অরিজিন ও পাশাপাশি গন্তব্যস্থল দুটোই দেখায় ক্লায়েন্টের নামের প্রয়োজন নেই এবং কোডিং সিস্টেমটি সমস্ত লিটারেসি স্তরের মানুষের পক্ষে উপযুক্ত কাজের সময়সূচী ও উপযুক্ত কারণ এই পুরো জিনিসটি ওয়ার্কিং আওয়ারস এর মধ্যেই হয় মানে সকাল 10 টা থেকে বিকেল 4 টের মধ্যে এবং প্রতিটি ব্যক্তি 30 থেকে 35 পিকআপ ডেলিভারিগুলি বেশ ভালভাবে ম্যানেজ করতে পারে সুতরাং তারা লোকদের উপর ভার এমনভাবে ডিস্ট্রিবিউট করে যাতে হিউম্যান এররের সম্ভাবনা কম থাকে এবং যেমন আমি বলেছিলাম সেখানে একটি ডাব্বা ফেরত দেওয়া হয় একটি নতুন ডাব্বা তোলা হয় এবং একইভাবে একটি ডাব্বাকে তোলা হয় যা ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে এবং আপনার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় তাই প্রতিদিন চারবার হ্যান্ডলিং হচ্ছে আকর্ষণীয় বিষয়টি হল অনেক নতুন ধরণের প্রতিযোগী রয়েছে যা এখন উঠে আসছে বিভিন্ন ধরণের ফাস্ট ফুড চেইন রেস্তোঁরাগুলির সংখ্যা বেড়েই চলেছে সুতরাং আপনারা দেখছেন নেটওয়ার্ক গুলির মধ্যে এক ধরণের লড়াই দেখা দিচ্ছে সুতরাং ফাস্টফুড চেইনগুলি এক ধরণের নেটওয়ার্ক রেস্তোঁরাগুলি এবং রাস্তার পাশের বিক্রেতারা বা উডুপি রেস্তোঁরা এক ধরণের নেটওয়ার্ক এবং এই ডাব্বাওয়ালারা অন্য ধরনের নেটওয়ার্ককে উপস্থাপন করে সুতরাং এটি প্রায় মাকড়সা বনাম মাকড়সার মতো একটি নেটওয়ার্ক বনাম অন্য নেটওয়ার্ক এই যুদ্ধের প্রকৃতি সুতরাং এটা নেসেসারি নয় যে তাদেরকে বড় শহর ভিত্তিক হবে যেমন এখন আমাদের আছে ভেঞ্চার ক্যাপিটালিস্ট দের খুব প্রিয় তথাকথিত খাদ্য সরবরাহ অ্যাপস এবং নেটওয়ার্ক যেমন জোমাটো বা ফুডপান্ডা ইত্যাদি তারা তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি সোশ্যালনেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে এবং এগ্রিগেটরদের পাশাপাশি বিতরণকারী হিসাবেও কাজ করে সুতরাং তারা একাধিক রেস্তোঁরা থেকে খাবার গ্রহণ করে এবং একাধিক গ্রাহকদের সরবরাহ করে সুতরাং এটি মেনি টু মেনি নেটওয়ার্কের একটি মডেল এবং যে প্রশ্নটি উঠে আসে তা হল জোমাটো এবং ফুডপান্ডার মতো এই ধরণের ব্যবসা এখন প্রচুর পরিমাণে ফান্ডিং পাচ্ছে এবং দ্রুত প্রসারিত হচ্ছে তারা ডাব্বাওয়ালাদের এই পুরানো ব্যবসায়ের দিকে কীভাবে নজর দেবে বা ডাব্বাওয়ালা দের তাদেরকে কি নজরে দেখা উচিত ডাব্বাওয়ালাদের সাফল্যের কারণগুলি আপনার সামনে যেমন ধরুন এরা সবাই উদ্যোক্তা তারা কেউই কর্মচারী নয় সুতরাং সেখানে আজ পর্যন্ত কোন ধর্মঘট হয়নি তারা অত্যন্ত নির্ভরযোগ্য খুব ফ্ল্যাট কাঠামো বেশিরভাগ গ্রাহকই অধিগ্রহণ হয় রেফারেল গ্রাহকের প্রশংসা বা মুখের কথায় লোক নিয়োগ ও রেফারেলের মাধ্যমে হয় সুতরাং পরিষেবা সরবরাহকারী এবং পরিষেবা যারা নিচ্ছে একে অপরের সাথে পরিচিত এবং এটি একটি অনুকরণীয় পরিষেবা কালচার তৈরি করে এবং ক্লায়েন্টরা নিরাপত্তা অনুভব করে এবং এদের রেকর্ডও খুব ভালো এই পিউপল কেন্দ্রিক নেটওয়ার্ক এর প্রতিযোগিতা হচ্ছে এখন জোমাটো ফুড পান্ডা বা অন্যান্য বিভিন্ন ডেলিভারি সার্ভিস যেগুলো খুব দ্রুত উঠে আসছে অনেক শহরে এবং এর মধ্যে কয়েকটি এখন একাধিক শহরে ছড়িয়ে পড়েছে এইরকম টেকনোলজি কেন্দ্রিক নেটওয়ার্ক এর সাথে সুতরাং প্রশ্নটি হল ডাব্বওয়ালাদের এই পিউপল কেন্দ্রিক নেটওয়ার্ক বনাম এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক ফুড ডেলিভারি নেটওয়ার্ক তারা একে অপরের সাথে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে কে বেঁচে থাকবে এবং এই পরিষেবাগুলি এখন থেকে 5 বছর পর কি রূপ ধারণ করবে সুতরাং আপনাদের এই অ্যাসাইনমেন্টের জন্য আমন্ত্রিত করা হচ্ছে যেখানে আপনি এক সার্ভিস ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং আপনাকে বোম্বাই ডাববাওয়ালা সংগঠনকে পরামর্শ দিতে হবে এবং আপনাদের দুটি স্লাইড বানাতে হবে প্রথম স্লাইডে মূল চিন্তার বিষয় গুলি দেখাতে হবে যেমন ফুড পান্ডা এবং জোমাটো থেকে উদীয়মান প্রতিযোগিতা ফাস্টফুড চেইন সম্প্রসারণের সাথে প্রতিযোগিতা গলি নামক একটি সংগঠিত ফুড চেইন যারা ভাদা পাও বিক্রি করে যা আগে মূলত ছিল অসংগঠিত স্ট্রিট ফুড এখন বিভিন্ন আউটলেট থেকে একাধিক স্বাস্থ্যকর প্যাকেজ দ্বারা বিতরণ করে সুতরাং নতুন ধরনের খাবার স্ন্যাকস লাঞ্চ ডিনার কিংবা ডিনার না বলে বলবো প্যাকড লাঞ্চপ্যাকড স্ন্যাকস বিতরণ ব্যবস্থা বনাম ডাব্বাওয়ালা দের মধ্যে কী কী প্রধান সমস্যা পরবর্তী স্লাইডে সার্ভিস মানেজমেন্ট বিশেষজ্ঞ হিসাবে আপনারা সুপারিশ করবেন আপনার মতে ডাব্বাওয়ালাদের মূল উদ্যোগগুলি কি হওয়া উচিত ভবিষ্যতের জন্য তারা কীভাবে নিজেদেরকে প্রস্তুত করবে তারা কীভাবে স্ট্রাটেজি তৈরি করবে যা আজ থেকে 10 বছর পরেও প্রাসঙ্গিক হবে যেমন আজকে আছে তারা কি প্রযুক্তির ব্যবহার করবে তাদের কি সার্ভিস নেটওয়ার্কের পরিকাঠামো বদলানো উচিত অথবা তাদের কি পিউপল কেন্দ্রিক নেটওয়ার্কের সাথে প্রযুক্তিকেন্দ্রিক নেটওয়ার্কের মিল বন্ধন করা উচিত তাদের কোথায় যাওয়া উচিত